আবার আপনাকে স্বাগতম এবং এটি 45 নম্বর বক্তৃতা এবং আমরা লিনিয়ার ট্রান্সফর্মেশনের উপর আমাদের আলোচনা চালিয়ে যাব এবং আজ আমরা কিছু চালু সমস্যা দেখব যেখানে আমরা কার্নেল এবং ইমেজ এবং তাদের ডায়মেনসনগুলি খুঁজে বের করব এখানে আমরা আগের বক্তৃতাগুলি থেকে দেখছি যে যদি 𝐹 X→Y একটা লিনিয়ার ম্যাপ হয় তাহলে এই Ker𝐹 x∈X 𝐹 0 এবং ImF y∈Y দেয়ার এক্সজিস্ট x∈X যার জন্য 𝐹y এটা ছিল Ker𝐹 এবং ImF এর জন্য দুটি সংজ্ঞা এবং আমরা আরও দেখেছি যে এই rank𝐹 হল Im𝐹 ডায়মেনসন এবং আমরা যে নালিটিকে সংজ্ঞায়িত করেছি তার KerF এর ডায়মেনসন ছাড়া আর কিছুই নয় সুতরাং এই সংজ্ঞাগুলির সাথে আমরা এখন এখানে একটা উদাহরণ দিয়ে শুরু করব আমরা এটি নিয়েছি 𝐹 ℝ4 → ℝ3 একটি লিনিয়ার ম্যাপিং যা এই সম্পর্কের দ্বারা সংজ্ঞায়িত 𝐹 এই ℝ4 থেকে আসা এই উপাদানটিকে ম্যাপ করে সুতরাং 𝐹 xyzt x yzt 2x 2y3z4t 3x 3y4z5t সুতরাং এটি ℝ3 এর উপাদান এবং এটি ℝ4 এর উপাদান এবং আমরা এখানে বলেছি যে এই F টি ℝ4 এর একটি উপাদান থেকে ℝ3 এর কোনও একটি উপাদানকে ম্যাপ করে এবং এখন আমরা কী খুঁজব আমরা প্রথম Im এর বেসিস এবং ডায়মেনসন সন্ধান করতে চাই এবং তারপরে Ker𝐹 এর সুতরাং আমাদের ইমেজটি কী এবং Ker𝐹 কী তা খুঁজে বের করতে হবে সুতরাং এখানে প্রথমে Im𝐹 সম্পর্কে কথা বলা যাক আমরা আগের বক্তৃতা থেকে জানি যে একবার আমাদের ভেক্টর স্পেস x এ উপাদান রয়েছে যা এই ভেক্টর স্পেস x কে স্প্যান করে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমাদের এই ℝ4 আছে সুতরাং আমরা জানি যে এটি একটি স্ট্যান্ডার্ড বেসিস কারণ এগুলির সাথে কাজ করা সহজ ধরি এখানে এই e1 e2 e3 e4 নিই যা কিনা এই ℝ4 এর স্ট্যান্ডার্ড বেসিস এবং আমরা জানি যে আগের বক্তৃতার সমীকরণ থেকে যে এই e গুলি এই x∈ℝ4 কে স্প্যান করে আর এই 𝐹 𝐹 𝐹 𝐹 এগুলি এই ℝ3 এর ভেক্টর এবং তারা প্রকৃতপক্ষে এই 𝐹 ম্যাপিংয়ের ইমেজটি স্প্যান করে সুতরাং আমরা এখন কী জানি যে এই 𝐹 𝐹 𝐹 𝐹 ইমেজ 𝐹 কে স্প্যান করবে সুতরাং আমরা এখন ফলাফল পেয়েছি যে এইগুলি ভেক্টর যা ইমেজ F কে স্প্যান করে এখন আসুন 𝐹 𝐹 𝐹 𝐹 এইগুলি কী তা গণনা করি সুতরাং এখানে 𝐹 কেবল মনে রাখবেন যে e1 এক্ষেত্রে এই ℝ4 এর স্ট্যান্ডার্ড ভেক্টর সুতরাং এগুলি হল ℝ4 থেকে 1 0 0 0 e2 হবে 0 1 0 0 e3 হবে এখন 0 0 1 0 এবং 0 এবং e4 হবে 0 0 0 1 সুতরাং আমাদের এখানে ℝ4 থেকে এই স্ট্যান্ডার্ড বেসিস রয়েছে এবং এখন যদি আমরা এখানে এই e1 কে প্রয়োগ করি তো কী হবে সুতরাং এই ℝ3 থেকে এবং আমরা ইতিমধ্যেই যে থিয়োরেমটি পড়েছি তা থেকে জানি যে এই ভেক্টরগুলি ইমেজ 𝐹 কে স্প্যান করবে এবং আমরা ইমেজ 𝐹 কি ইমেজ 𝐹 এর বেসিস কী এবং ইমেজ 𝐹 এর ডায়মেনসন কী তা বের করতে চাই সুতরাং আমরা ইতিমধ্যে জানি যে এই 4 টি ভেক্টর ইমেজ ℝ3 কে স্প্যান করবে তবে তারা বেসিস নয় কারণ এটি একটি স্প্যানিং সেট এবং স্প্যানিং সেটে কিছু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকতে পারে সুতরাং আমাদের এখন এই ভেক্টরগুলি থেকে কী বের করতে হবে আমাদের শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বের করতে হয় সুতরাং আমাদের এখন দেখতে হবে যে এই স্প্যানিং সেটটিতে কতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে এবং এই লিনিরায়লি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরগুলির সংখ্যাই হল ইমেজ F এফ এর ডায়মেনসন এবং এই 4 টির মধ্যে ইমেজ 𝐹 এর বেসিস তৈরি করবে সুতরাং এখানে এখন এটা করা যাক সুতরাং এগুলি এখন বেসিস নাও হতে পারে কেবল আমাদের খুঁজে বের করতে হবে যে এই ভেক্টরগুলির মধ্যে কতগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং এটি করতে এই ভেক্টরটি এখানে রয়েছে যার কলামগুলি হল প্রদত্ত ভেক্টর আমরা এখন এটিকে রো রিডিউস এচেলন ফর্মে রিডিউস করতে পারি এবং সেই রো রিডিউস এচেলন ফর্মটি থেকে আমরা সনাক্ত করতে পারি যে কোন ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং কোন ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং আমরা আগের বক্তৃতাগুলিতে আগে এরকম একটি উদাহরণ দেখেছি সুতরাং গুলি থেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরগুলি বের করার জন্য এখন আমরা কি করবা আমরা এগুলিকে এই ম্যাট্রিক্সের কলাম হিসাবে এখানে স্থাপন করতে পারি এবং তারপরে আমরা এটিকে রো রিডিউস এচেলন ফর্মের মধ্যে রিডিউস করতে পারি এটা এখানে কঠিন হওয়া উচিত নয় কারন এই ক্ষেত্রে প্রথমে আমরা এই দুটি উপাদানকে 0 তে সেট করব সুতরাং প্রথম রো টি যেমন ছিল তেমন থাকবে দ্বিতীয়টি এখানে 0 হয়ে যাবে এর দুই গুনও 0 হবে এটির দুই গুন 1 দেবে এখানে দুই গুন 2 হবে এখানে এখন রো 1 এর 3 গুন আমরা এখানে বিয়োগ করছি সুতরাং এটি হবে 0 হবে এটি আবার 0 হবে এবং এই 3 গুম এটি 1 এবং এর 3 গুন হবে 2 সুতরাং এটি এই রো রিডিউস প্রসেসের একটা ধাপ এবং এখন আমরা এই রো 2 এর সাহায্যে এটিকে 0 বলব এবং আমরা এই ম্যাট্রিক্সটি পাব যা ইতিমধ্যেই দেওয়া আছে সুতরাং আমাদের কী আছে যে এটি হল রো রিডিউস এচেলন ফর্ম এবং এখন এই ক্ষেত্রে আমরা এখানে এই পিভটগুলি খুঁজে বের করব সুতরাং আমাদের এটি একটি পিভট হিসাবে রয়েছে এবং এটিও এখানে পিভট কেবল এখানে দুটি পিভট রয়েছে সুতরাং এই কলাম নম্বর 1 এবং কলাম নম্বর 3 এর পিভট রয়েছে তাহলে সরাসরি আমরা এখানে কলাম নম্বর 1 এবং কলাম নম্বর 3 কে নিতে পারি এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এখানে এই কলামটিগুলিতে কোন পিভট নেই এটার কোন পিভট নেই এবং যে কেউ এই দুটি কলাম এই কলাম নম্বর 1 এবং কলাম নম্বর 3 এর উপর নির্ভরশীল তা দেখাতে পারে সুতরাং এখানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর খুঁজে বের করার জন্য এটি একটি খুব সিস্টেমেটিক পদ্ধতি সুতরাং এখন এটির সাথে আমরা এই কলাম নম্বর 1 টিকে নিতে পারি যার এখানে পিভট রয়েছে সুতরাং এই কলাম নম্বর 1 এর মত এবং আমরা এই কলাম নম্বর 3 কে নিতে পারি এবং সেগুলি বেসিস গঠন করবে সুতরাং এই ইমেজটির ডায়মেনসনটি ট্রু হতে চলেছে এবং এই দুটি ভেক্টর হল বেসিস সুতরাং 1 2 3 1 3 4 এগুলি ইমেজ F এর বেসিস গঠন করবে এবং ইমেজ F এর ডায়মেনসন 2 হবে এখন F এর কার্নেল পেতে সুতরাং F এর কার্নেলটি কী ছিল 𝐹xyxt 0 এখন আমরা x এর উপাদানগুলির খোঁজ করছি যার y এর মধ্যে 0 ম্যাপ রয়েছে সুতরাং এর অর্থ হল যে আমরা xyxt এই উপাদানগুলির সন্ধান করছি আমি বলতে চাইছি এই ভেক্টর বা এই জাতীয় ভেক্টর যার ইমেজ 0 এবং এখন এটির দিকে তাকিয়ে 𝐹xyxt কী সংজ্ঞা অনুসারে আমরা পাই সুতরাং এখান থেকে আমরা আসলে এই 3 টি সমীকরণ এই 3 টি সমীকরণ পাই এবং এখন আমরা এই xyzt এর সমস্ত সম্ভাব্য মানগুলি পেতে এই সমীকরণগুলি সমাধান করব এবং এটি এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের নাল স্পেস ছাড়া আর কিছুই নয় এবং এটি F এর কার্নেল ব্যতীত আর কিছুই নয় সুতরাং এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের নাল স্পেসটি হবে F এর কার্নেল কারণ F র কার্নেলটি কি এখানে ℝ4 এর ভেক্টরগুলি যাদের ইমেজ 0 তারা 3 নয় তাই আমাদের কী সমাধান করতে হবে আমাদের এই লিনিয়ার সমীকরণের এই সিস্টেমটি সমাধান করা দরকার এবং আমরা কতগুলি সমাধান রয়েছে তা আবিষ্কার করব বা সেখানে কতগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সমাধান আছে তা বলব বা অন্য কথায় আমরা এই জাতীয় সিস্টেমের সমাধানের জেনারেটরগুলিকে হোমোজিনিয়াস সমীকরণ বলি এবং সেখান থেকে আমরা খুঁজে বের করব কার্নেলের ডায়মেনসন কী কার্নেলের বেসিস কী সুতরাং আমাদের শেষ পর্যন্ত সমীকরণের এই সিস্টেমটি সমাধান করা দরকার সুতরাং আসুন এই ম্যাট্রিক্সের ফর্মে করি সুতরাং ম্যাট্রিক্সটি হল এবং আবার আমাদের কেবল রিডিউসড এচেলন ফর্মে রূপান্তর করতে হবে যা আমরা ঠিক আগেই করেছি এবং এখন আমরা সহজেই এটি খুঁজে পেতে পারি কারণ এটি এখানে এটি পিভট এবং এটি হল পিভট সুতরাং এই x অনুসারে এটি y এর সাথে সম্পর্কিত এটি z এর সাথে সম্পর্কিত এবং এটি y এর সাথে সম্পর্কিত এবং এটি t এর সাথে সম্পর্কিত সুতরাং এই এখানে আমাদের কলামগুলিতে পিভট নেই সুতরাং এগুলি হল ফ্রি ভেরিয়েবল যেটা আমরা বলি সুতরাং দুটি ফ্রি ভেরিয়েবল আছে এবং এটি নালিটি বা নাল স্পেসের ডায়মেনসনটি নির্ধারণ করবে যা এখানে 2 হবে সুতরাং এই কার্নেলের ডায়মেনসনটি স্পষ্ট যে এটা 2 হবে এবং আমাদের এর বেসিসটি সন্ধান করতে হবে আমাদের এখনই সমাধানটি লিখতে হবে সুতরাং এর থেকে সমাধানটি লিখছি সুতরাং প্রথমে আমরা এই ফ্রি ভেরিয়েবলগুলি ধরে নেব এটা ছিল y এবং এটি t এরা ফ্রি ভেরিয়েবল সুতরাং আমরা এই ফ্রি ভেরিয়েবলের জন্য কিছু মান নিই এবং তারপরে এর জন্য এই t 𝜇1 y 𝜇2 নিলাম কিছু সংখ্যা ইচ্ছামত সংখ্যা নেওয়া যাক কারন আমরা এই y আর t এগুলিকে নিতে পারি যেগুলি ফ্রি ভেরিয়েবল সুতরাং আমরা এই 𝜇1 এবং 𝜇2 কে বেছে নিয়েছি এবং তারপরে আমরা অন্যদের গণনা করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ এই সমীকরণ z প্লাস 2 t থেকে z 0 হয় সুতরাং z −2𝜇1 এটা z হবে এবং এক নম্বর সমীকরণ থেকে আমরা এই x 𝜇1 𝜇2 পাই সুতরাং আমাদের কাছে এই t z এবং x এবং y𝜇2 রয়েছে সুতরাং আমরা এই ভেক্টরকে একটি ম্যাট্রিক্সের আকারে লিখতে পারি xyzt হবে এই 𝜇1 এখানে ধ্রুবক এবং এটি এখন আমরা x এর জন্য সংগ্রহ করতে পারি x এখানে একটি কোএফিসিয়েন্ট এখানে y এর জন্য 0 z এর জন্য এটি 2 এবং t থেকে 1 হয় সুতরাং একইভাবে 𝜇2 এর জন্যও আমরা এখানে কোএফিসিয়েন্টগুলিও সংগ্রহ করতে পারি সুতরাং x 𝜇1 𝜇2 এবং তারপরে এখানে y 𝜇2 যা 1 এবং এই z 2 𝜇1 সুতরাং এখানে 0 এবং এছাড়াও এই t এর 𝜇2 নেই সুতরাং এর কোএফিসিয়েন্ট 0 হয় সুতরাং আমরা এই xyz লিখেছি সমাধানটি এই 𝜇1 এবং 𝜇2 এর শর্তে আমরা এখন বলতে পারি যে 𝜇1 এবং 𝜇2 𝜇1 এবং 𝜇2 কে যে কোনও মান দিতে পারে এবং আমরা এখানে এই সমীকরণের সিস্টেমে সমাধান তৈরি করতে পারি এবং সমাধানটি হল 𝐹 এর কার্নেল তাই এখানে এই দুটি জেনারেটর যা সমাধান তৈরি করে বা তারা সমাধানটি স্প্যান করে এছাড়াও এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং আমাদের এই লিনিয়ার্লি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে যা 𝐹 এর পুরো কার্নেলটিকে স্প্যান করতে পারে সুতরাং স্বাভাবিকভাবেই এই দুটি ভেক্টর বেসিস এবং ডায়মেনসন তৈরি করবে যেটা এখানে 2 হবে সুতরাং এই দুটি ভেক্টর কার্নেল 𝐹 এর বেসিস গঠন করে এবং আমরা যে ডাইমেনশন বা নালিটির কথা বলি সেখানে ইতিমধ্যে কার্নেলের ডায়মেনসন বা এই 𝐹 এর নালিটি রয়েছে যা সংখ্যার দিক থেকেও এই দুটি ফ্রি ভেরিয়েবল থেকে পরিষ্কার যে সেটা 2 সুতরাং আমরা কেবল ডায়মেনসন বা নালিটি আর বেসিস পেলাম এখন অন্য একটি উদাহরণ যেখানে আমাদের u113 v32−2 রয়েছে এবং এটিও দেওয়া হয়েছে যে 𝐹 4111 𝐹 −51 −33 এবং আমরা ধরে নিই যে F এই ℝ3 → ℝ4 থেকে লিনিয়ার ম্যাপ কারণ এটি এই ℝ3 উপাদানটিকে ম্যাপ করে এই u এবং v ℝ3 থেকে এবং আউটপুটটি ℝ4 এ থাকে সুতরাং এই ম্যাপটি ℝ3 থেকে ℝ4 পর্যন্ত এবং এখন প্রশ্নটি হল যে যদি w 5 4 4 ও y 2 1 7 হয় তবে আমরা এই 𝐹 এবং 𝐹 কে পেতে পারি আমরা কেবল এটিই জানি যে 𝐹 দেওয়া হয়েছে এবং 𝐹 দেওয়া হয়েছে তবে আমরা এখন কে পেতে চাই w5 4 4 এবং y2 1 7 এবং আমরা 𝐹 এবং 𝐹 এবং 𝐹 একটি লিনিয়ার ম্যাপ সেটা খুঁজতে চাই তো আমরা এখানে কী ভাবতে পারি এই যদি আমরা এই u আর v এর সাথে w কে লিখতে পারি সুতরাং আমরা যদি এই u আর v এর ভেক্টরগুলির ক্ষেত্রে এই 5 4 4 লিখতে পারি এবং তারপরে আমরা w এর 𝐹 কী তা খুঁজে পাব আমরা যদি এটি করতে পারি যদি আমরা এই w টিকে এই u আর v এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি তাহলে আমরা এই F টিকেও খুঁজে পেতে পারি এবং একইভাবে y এর ক্ষেত্রেও আমরা যদি এই y কে এই u আর v এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি এবং তারপরে আমরা এই ট্রান্সফর্মেসন 𝐹 কে y এ প্রয়োগ করতে পারি এবং আমরা এই u আর v এর মত করে লিখতে পারি যেটা এই y এর ইমেজ হবে সুতরাং আসুন আমরা এখন চেষ্টা করি যে আমরা কীভাবে এই w কে লিখতে পারি এই u এবং v এর একটি লিনিয়ার কম্বিনেশন হিসাবে তার মানে হল w কে আমরা কিছু স্কেলার 𝜇1 এবং 𝜇2 এর জন্য 𝜇1 এবং 𝜇2 হিসাবে লিখতে পারি এটা করতে এই সমীকরণ সিস্টেমটি সমাধান করার জন্য আমাদের এখন আবার এই অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে হবে এখানে 𝜇1 এবং 𝜇2 এর জন্য সুতরাং এখানে 𝜇1 1 𝜇2 2 ⇒ w 2u v যখন আমরা সমীকরণগুলির এই সিস্টেমটি লিখব এটি এখানে এই কলামে রাখা হবে সুতরাং এই লিনিয়ার কম্বিনেশনগুলো থেকে এখানে সমীকরণ সিস্টেমটি রয়েছে এগুলো থেকে এই সমীকরণগুলির সিস্টেমে আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সটি লিখতে পারি এবং এই অগমেন্টেড ম্যাট্রিক্সটি এখানে দেওয়া আছে সুতরাং এখন এই অগমেন্টেড ম্যাট্রিক্স ছাড়াও আমাদের এই রো রিডিউসড ফর্মগুলি পেতে হবে এটা 1 3 5 এবং এটি এখানে সহজ সুতরাং আমরা এটি বিয়োগ করতে পারি সুতরাং আমরা এই রিডিউস করা ফর্মটি পেয়ে যাব এবং এই রিডিউস করা ফর্মটি থেকে আমরা এখন দেখব যে এটি এখানে পিভট এটিও পিভট 3 3 −1 5 এখন আমরা যদি আবার y এর জন্য একই ধাপগুলি করার চেষ্টা করি তবে এখন y2 1 7 এবং আমাদের আছে এই u এবং v সুতরাং আবার আমরা এটিকে y এ u এবং v এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে প্রকাশ করার চেষ্টা করব এবং আবার আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স পাব যা এবং আবার আমরা রো রিডিউসড ফর্মে রূপান্তর করব আর আমরা এখন এই রো রিডিউস ফর্মটি পাব এখন এখানে সমস্যাটি হল ইনকনসিস্ট্যান্সি শেষ কলামটি এখানে সবচেয়ে ডানদিকের কলামে এখানে একটি পিভট উপাদান রয়েছে এই 12 টি যা এখানে হওয়া উচিত নয় এই ক্ষেত্রে এবং এখন এর কারণে আমাদের সিস্টেমে এই ইনকনসিস্ট্যান্সি রয়েছে এবং যা সমাধানের অস্তিত্বহীনতার দিকে নিয়ে যায় সুতরাং এখানে আমরা এই y কে u এবং v এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে প্রকাশ করতে পারি না অতএব সিস্টেমটি ইনকনসিস্ট্যান্ট এটি ইনকনসিস্ট্যান্ট এবং এর কারণ হিসাবে আমরা এই 𝐹 এর F কে গণনা করতে পারি না কারণ প্রদত্ত তথ্যগুলো এখানে পর্যাপ্ত নয় সুতরাং আমরা প্রদত্ত তথ্য থেকে আমরা এই 𝐹 কে গণনা করতে পারি না ঠিক আছে এখন আরও একটি দুর্দান্ত ফলাফল আছে যে T যদি এই ℝn → ℝm এর লিনিয়ার ম্যাপ হয় তাহলে সর্বদা এমন একটি m x n ম্যাট্রিক্স থাকে যা এই T x কে আপনি এই ম্যাট্রিক্স A এর শর্তে উপস্থাপনা করতে পারেন সুতরাং আমরা এই 𝑇 Ax দিয়ে যা কিছু করি কারণ ম্যাট্রিক্সের সাথে কাজ করা অনেক সহজ এবং আমরা ম্যাট্রিকগুলির অনেকগুলি অপারেশন এবং অন্যান্য বৈশিষ্ট্য জানি সুতরাং লিনিয়ার ম্যাপের সাথে কাজ করার চেয়ে যেটা কিনা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেওয়া হয় না ম্যাট্রিক্স ফর্ম থাকা ভাল এবং আমরা ম্যাট্রিক্সের সাথে কাজ করতে পারি আমরা সব করতে পারি এই ম্যাট্রিক্সের সঙ্গে আমরা এই ম্যাট্রিক্স A এর সঙ্গে সবরকমের অপারেশন এই ম্যাপে করতে পারি এখানে প্রমাণটা খুব সহজ এখানে আমরা ℝn এ স্ট্যান্ডার্ড বেসিসটিকে ডিফাইন করতে পারি যা হল e1 10 0 e2 0100 en 00 1 এগুলি হল স্ট্যান্ডার্ড বেসিস ফর্ম এই ভেক্টর স্পেস ℝn এর এবং কোন x এর জন্য এই T এখন ℝn এ সুতরাং আমরা ℝn থেকে x থেকে যে কোনও ভেক্টর আমরা নিতে পারি কারণ এগুলি এখানে বেসিস এখানে এগুলো স্ট্যান্ডার্ড বেসিস আমরা এই x কে এই বেসিসের আকারে উপস্থাপিত করতে পারি তার মানে হল এটি x x1 e1 x2 e2 ⋯ xn en সুতরাং x1 x2 xn হল এই ভেক্টরের উপাদান সুতরাং আমরা এই স্ট্যান্ডার্ড বেসিসের সাহায্যে এই x কে x x1 e1 x2 e2 ⋯ xn en হিসাবে উপস্থাপিত করতে পারি বা সংক্ষেপে আমরা সামেসন হিসাবে লিখতে পারি সুতরাং এই x যা ℝn এর একটি সাধারণ উপাদান আমরা সেই স্ট্যান্ডার্ড বেসিসের লিনিয়ার কম্বিনেশন হিসাবে উপস্থাপন করেছি এবং এখন আমরা যদি এই T কে প্রয়োগ করি তবে 𝑇 এর লিনিয়ারিটি বলে এবং মূলত আমরা নিতে পারি আমরা এই T এর i গুলিতে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই আছে লিনিয়ারিটির কারণে এটি এখানে লিনিয়ারিটির বৈশিষ্ট্য যে Tx1 e1 x2 e2 ⋯ xn en হবে x1T x2T xnT সুতরাং এটাই এখানে সম্পর্ক হবে এবং আমরা এখন কীভাবে সংজ্ঞা দিচ্ছি 𝐴 যার এই 𝑇 ম্যাপের সাথে হুবহু মিল থাকবে বা এই ম্যাপ T হিসাবে সেখানে কাজ করবে সুতরাং A কে এখন আমরা সংজ্ঞায়িত করতে পারি যার কলামগুলি এখানে এই ভেক্টরগুলো T TT সুতরাং এই কলামগুলি যদি আমরা এই ম্যাট্রিক্স A তে রাখি তবে এই Ax টি হল এই T প্রোডাক্ট সুতরাং যদি আপনি এই ম্যাট্রিক্স প্রোডাক্টটির এই সংজ্ঞাটি মনে করেন যা আমরা বেশ কয়েকবার দেখেছি সুতরাং এটি কিছুই নয় এটি কলাম 1 বা এই x1 দিয়ে গুন হবে কলাম 2 x2 এর সঙ্গে গুণ হবে ইত্যাদি n কলামটি xn এর সঙ্গে গুণ হবে এটা ম্যাট্রিক্স ভেক্টর প্রোডাক্টটি দেখার আরেকটি উপায় এবং ঠিক এখানে আমরা সেই ধারণাটি ব্যবহার করেছি যে এই x1 এই ভেক্টর 𝑇 দিয়ে গুণ হবে সুতরাং 𝑇 কে যদি আমরা আমাদের ম্যাট্রিক্সের প্রথম কলামে রাখি এবং একইভাবে এই x2 এবং এই T ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামে রাখি সুতরাং এখানে এই Ax প্রোডাক্টটি হল 𝑇 ছাড়া কিছুই নয় সুতরাং 𝑇 Ax সুতরাং এই সহজ ধারণার দ্বারা আমরা কী দেখেছি যে কোনও লিনিয়ার ম্যাপ যা ℝn→ℝm এর উপাদানগুলিকে ম্যাপ করে আমাদের এই 𝑇 কে ম্যাপ করে একটি ম্যাট্রিক্স A আবার এই m x n অর্ডারের পেতে পারি এবং যার কলামগুলি আমরা সহজেই এই 𝑇 এর সাহায্যে গণনা করতে পারি এবং এটা এই ℝn → ℝm থেকে যা দেওয়া হয়েছে ঠিক সেই ম্যাপটি সুতরাং এখন আসুন খুব তাড়াতাড়ি কয়েকটি উদাহরণ দেখা যাক এটি একটি উদাহরণ যা আমরা এর আগেও আলোচনা করেছি এই 𝑇 ℝ2 → ℝ3 কে 𝑇xy2x3y x5y 4x 3y হিসাবে দেখানো হয়েছে সুতরাং এটি ℝ2 এর একটি উপাদান এবং তারপরে আমরা এই ℝ3 উপাদানটি পাই সুতরাং এখন এই সম্পর্কিত ম্যাট্রিক্স A কিভাবে পাব ধারণাটি হল যে আমরা এই T গণনা করি সুতরাং T এর অর্থ হল এখানে e1 এই 1 এবং 0 ছাড়া আর কিছুই নয় সুতরাং 𝑇 অর্থাৎ 1 এবং 0 তাই y তে 0 সেট করা হবে আমরা 𝑇 2 −14 পাব একইভাবে আমরা 𝑇 35−3 পাব সুতরাং এটি দ্বিতীয় উপাদান হবে এবং তারপরে A এর এই ম্যাট্রিক্স A এর দ্বিতীয় কলাম রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে এখন এই প্রদত্ত লিনিয়ার ম্যাপ Tx যা এইভাবে সংজ্ঞায়িত হয়েছিল আমরা 𝐴 আর সেইসঙ্গে ℝ2 এর উপাদান হিসাবেও এটি সংজ্ঞায়িত করতে পারি এবং কারণ এই xy এর মধ্যে এই A হল আমাদের এই লিনিয়ার ম্যাপটি দেবে কারণ যদি আমরা এই xy এর সাথে A কে গুণ করি সুতরাং এখানে আমাদের আছে এবং এই xy এর সাথে আমরা পাই 2x3y দ্বিতীয় উপাদানটি এখানে x 5y এর পরে আমাদের 4x - 3y থাকে সুতরাং আমরা ঠিক একই ম্যাপিং পাচ্ছি যা সেখানে সংজ্ঞায়িত করা হয়েছিল 𝑇xy2x3y x5y 4x 3y এর সাহায্যে সুতরাং প্রদত্ত লিনিয়ার ম্যাপটিকে আমরা এই ম্যাট্রিক্স 𝐴 এর সাহায্যে সংজ্ঞায়িত করেছি আরও একটি উদাহরণ আমরা এখানে খুব তাড়াতাড়ি দেখে নেব 𝐹 ℝ3 → ℝ3 যা এখানে এই ℝ3 এর উপাদানটি থেকে এখানে দেওয়া হয়েছিল এবং তারপরে আমাদের কাছে ℝ3 থেকে এই উপাদানটিও রয়েছে

এটি হল প্রথম উপাদান তাহলে আমাদের একটি প্রথম উপাদান আছে এবং তারপর দ্বিতীয় উপাদান আছে আমাদের তৃতীয় উপাদান আছে সুতরাং এটা এই ℝ3 থেকে ℝ3 তে ম্যাপ করে এবং এখানে এই একই ধারণা রয়েছে যা আমরা আবার ব্যবহার করতে পারি যা আমরা এর আগে ব্যবহার করেছি এই 𝑇9555 𝑇5 120 𝑇3527 42 সুতরাং আমাদের এখানে 𝐴 আছে ম্যাট্রিক্স আছে এবং এটি এই লিনিয়ার ম্যাপকে সংজ্ঞায়িত করবে এই ম্যাট্রিক্সের ভেক্টর প্রোডাক্ট হিসাবে সুতরাং আবার এই ম্যাট্রিকগুলির সঙ্গে কাজ করা অনেক সহজ সুতরাং এটি একটি উপায় যেখানে আমরা এটা করতে পারি যেখানে আমরা এই ম্যাট্রিকগুলির সাহায্যে একটি লিনিয়ার ম্যাপ উপস্থাপন করতে পারি সুতরাং এখানে আমরা আজ যা করেছি এই লিনিয়ার ম্যাপ দিয়ে আমরা কয়েকটি উদাহরণ করেছি যেখানে আমরা কার্নেল F এর সাথে কার্নেল F এর ডায়মেনসন পাশাপাশি ইমেজ F এবং এর ডায়মেনসনও গণনা করেছি

আরও আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে লিনিয়ার ম্যাপ কীভাবে সংজ্ঞায়িত করতে পারি তাও দেখেছি যখনই একটি লিনিয়ার ম্যাপ T ℝn → ℝm উপাদান থাকে আমরা সর্বদাই সংশ্লিষ্ট ম্যাট্রিক্স A কে সংজ্ঞায়িত করতে পারি যা একটি 𝑇 Ax হিসাবে কাজ করবে সুতরাং এটি খুব কার্যকর যেমন আমি বলেছিলাম ম্যাট্রিকগুলির সাথে কাজ করা আরও সহজ এখানে এই বক্তৃতাটি তৈরি করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলির উল্লেখ করা হয়েছে ধন্যবাদ